হ্যালো সকলকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্স এ সকলকে স্বাগত আমরা মডিউল 7 এ আছি শিখছি কিভাবে সারফেস মডেল গুলো করতে হয় এবং তারপর আমরা মোটামুটি ভাবে কম্পিউটার গ্রাফিক্স সম্পর্কে সামান্য কিছু শিখেছি সুতরাং আজকের ক্লাসে আমরা বিভিন্ন পৃষ্ঠতলের গঠনের প্রযুক্তি গুলো শিখবো সমস্ত পৃষ্ঠতল গঠন প্রযুক্তিতে আমরা প্রাথমিক অপেক্ষক হিসেবে মূলত কিউবিক পলিনোমিয়াল গুলো ব্যবহার করবো উদাহরণ হিসেবে আমাদের একটা ডাটা পয়েন্ট আছে যেমন খানিকটা u 1 u 2 u 3 এবং এইরকম এবং যদি তোমরা চাও যদি তোমরা প্রথমে একটা কার্ভ গঠনে আগ্রহী থাকো তারপরে আমরা সেটাকে চাপাবো এটা একটা কিউবিক সম্পর্ক মেনে চলবে যেখানে c0 c 1 c 2 c 3 হলো সহগগুলো এবং u হলো একটা প্যারামিটার যেটাকে বলার জন্য হয়ত আমরা একটা অবস্থায় থাকবো যেমন x y z স্থানাঙ্ক গুলো কি আমরা আলাদা আলাদা x y z স্থানাঙ্ক এটার থেকে নিতে যাবো যাতে কেউ আমরা প্যারামিটার কার্ভ পাওয়ার একটা অবস্থায় থাকি এখানে এই cs c0 c 1 c 2 c 3 এর প্রত্যেকটা মূলত সেই পলিনোমিয়াল কার্ভ এর ওয়েট অপেক্ষককে প্রকাশ করছে তারা 1 1 1 1 প্রকারের বিষয় হতে পারে অথবা 1 0 1 0 প্রকারের বিষয় 1 05 01 সেই প্রকারের বিষয় সুতরাং এই ওয়েটগুলোকে আমরা যত্নসহকারে দেখিয়েছি যাতে এই বিন্দুগুলো দিয়ে একটা সুন্দর কার্ভ যেতে পারে একবার আমরা এই কিউবিক পলিনোমিয়ালগুলো গঠন করলে তারপরে আমরা ইন্টারপোলেট করি একই প্রযুক্তি ব্যবহার করি পৃষ্ঠতল গুলো গঠন করার জন্য প্রথমটা হারমাইট বাইকিউবিক সারফেস মারফত আমরা যা করি তা হলো আমরা বিন্দু গুলোর মধ্যে একটা কার্ভ গঠন করি সেই বিন্দুগুলোকে যদি আমরা যুক্ত করি যদি আমরা একটা বিশেষ কার্ভ পাই উদাহরণ হিসেবে আমরা জানি এই p0 p1 বিন্দু সেই সংস্থার যেকোনো x y স্থানাঙ্ক আমাদের সেই বিন্দু সম্পর্কে তথ্য আছে আমাদের p 1 সম্পর্কে তথ্য আছে এবং একইভাবে আমাদের p 0 তে ট্যানজেন্ট সম্পর্কে তথ্য আছে যেটাকে আমরা p 0 প্রাইম আকারে প্রকাশ করছি একইভাবে p 1 এ যে ট্যানজেন্ট সেটাকে আমরা p 1 প্রাইম বলছি যদি আমাদের এই তথ্যগুলো থাকে ঐ ট্যানজেন্টগুলো এবং ঐ বিন্দুগুলোর তথ্যের ওপর ভিত্তি করে যদি আমরা এই অভিমুখে একটা কার্ভ ইন্টারপোলেট করতে পারি যদি একটা মসৃণ কার্ভ দিয়ে আমরা যেতে পারি আমরা সেগুলোকে হারমাইট কার্ভ হিসাবে বলতে পারি তারা একটা নির্দিষ্ট সম্পর্ক মেনে চলে যেখানে তোমাদের P সেই কার্ভে যেকোনো বিন্দু p সম্ভবত এই সম্পর্ক মেনে চলে এমনকি পৃষ্ঠতলে আমরা হারমাইট কার্ভের অবস্থান নির্দেশ করতে চাইছি সুতরাং তোমরা যেকোনো হারমাইট কার্ভ নেবে যেটা সেই পৃষ্ঠতল দিয়ে যাচ্ছে সেই বিন্দুটা নাও যেখানে u v এর প্যারামেট্রিক পরিবর্তনের তথ্য আছে সেই পৃষ্ঠতলে u v অভিমুখে বিন্দুটা সম্ভবত এই সম্পর্ক মেনে চলছে আমাদের বিন্দুগুলো এবং ট্যানজেন্টের যে তথ্যগুলো আছে তার উপর নির্ভর করে এবং যখন আমরা সেটা গঠন করতে যাচ্ছি তখন আমরা নির্দিষ্ট কিছু জিনিস সর্বনিম্ন করার চেষ্টা করছি যেমন ওয়েটগুলো এবং অন্যান্য বিষয়গুলো সেই উদ্দেশ্যে আমরা অপেক্ষকের মানগুলো ব্যবহারের চেষ্টা করছি আমরা অপেক্ষকের মান গুলো এবং তাদের ডেরিভেটিভ গুলোও ব্যবহার করছি বিভিন্ন বিন্দু গুলোতে এটা চাপানোর চেষ্টা করছি সেই পৃষ্ঠতলটা এবং সেই ম্যাট্রিক্স টা পাবার জন্য এবং সেটা কতটা মসৃণ হবে কতটা নিয়মিতভাবে অথবা অনিয়মিতভাবে সেটা আছে তার ওপর নির্ভর করে আমরা এই পৃষ্ঠতল গুলো গঠন করতে চলেছি পৃষ্ঠতল গুলো গঠনের সেখানে আরও উপায় আছে সেগুলোকে বেজিয়ার কার্ভ অথবা বেজিয়ার পৃষ্ঠতল বলে সেটাতে আমাদের নির্দিষ্ট ডাটা পয়েন্ট গুলো যেমন P 1 P 2 P 3 P 4 থাকে আমরা এই ডাটা পয়েন্টগুলো সরাসরি যুক্ত করি না আমরা যেটা গঠন করি সেটা হলো এই ডাটা পয়েন্টগুলোর উপর ভিত্তি করে নির্দিষ্ট পলিগন গুলো ফিট করি এবং যখন আমরা এই পলিগন গুলো ফিট করি সেটা দিয়ে যে কার্ভগুলো যায় যেগুলো এই পলিগন গুলোকে অতিক্রম করে সেগুলোকে আমরা বেজিয়ার কার্ভ বলে থাকি যদি আমি যে কোনো বিন্দু P কে প্যারামেট্রিক পরিবর্তনের সাপেক্ষে প্রকাশ করি সেই কার্ভে প্যারামেট্রিক কার্ভে সম্ভবত P i k i এর নিরিখে বিস্তারিত হবে যেখানে k 1 k 2 k 3 k 4 গুলোর এই কিউবিক ইন্টারপোলেশন গুলো আছে সুতরাং t হলো আমাদের প্যারামেট্রিক চলরাশি আমাদের u এর মতন একটা কিউবিক পলিনোমিয়াল একটা কিউবিক একটা কিউবিক একটা কিউবিক বিভিন্ন প্রকারের ফর্মাট এ আমরা সযত্নে ঠিকঠাক করতে চলেছি যাতে আমরা পলিগন গুলো গঠনের একটা অবস্থায় থাকবো যেগুলো দিয়ে এই নির্দিষ্ট পলিনোমিয়াল কার্ভগুলো সত্যি সত্যিই গেছে যদি আমরা সেটা করতে যাই সেই প্রকারের কার্ভগুলোকে আমরা বেজিয়ার কার্ভ হিসাবে বলি এবং এগুলো হলো সবথেকে জনপ্রিয় কার্ভের প্রকাশ ভঙ্গি এবং যখন আমরা সেই প্রকারের কার্ভগুলো আঁকি সেই মসৃণ কার্ভগুলো আঁকার জন্য আমাদের কেবলমাত্র 4 টে বিন্দুর প্রয়োজন হয় উদাহরণ হিসেবে আমাদের P 1 P 2 P 3 P 4 বিন্দুগুলো আছে হয়তো এটা প্রকাশ করার একটা উপায় হলো আমি কেবল একটা রেখার মতো গঠন করতে যাচ্ছি অথবা হয়তো আমি কেবল স্প্লাইন এর মত কিছু একটা গঠন করছি সবথেকে ভালো প্রকাশভঙ্গি হলো এই বেজিয়ার প্রকাশভঙ্গিতে যাওয়া যার ফলে এই ওয়েটগুলো কমিয়ে আমরা একটা কার্ভ গঠনের অবস্থায় থাকবো অধিকাংশ গ্রাফিক্স এডিটর গুলোতে যে সফটওয়্যার দিয়ে আমরা সত্যি সত্যিই এই কার্ভগুলো আঁকতে যাই এবং এই বিষয়গুলো করি তা এই বেজিয়ার কার্ভগুলো দিয়ে কাজ করে যদি তোমরা সেগুলোকে ত্রিমাত্রিক তলে দেখো উদাহরণ হিসেবে এটা হল প্রথম তথ্য এগুলো হলো 4 টে ডাটা পয়েন্ট যেগুলো আমাদের আছে তারপর আমরা সেটাতে প্রথমে একটা বেজিয়ার কার্ভ গঠন করবো একইভাবে আমরা অন্য ডাটা পয়েন্ট গুলো পাবো যেমন নিচে সম্ভবত একটা দুটো তিনটে এবং চারটে তারপর আবার আমরা আরেকটা বেজিয়ার কার্ভ অতিক্রম করার একটা অবস্থায় থাকবো একইভাবে আরেকটা বেজিয়ার কার্ভ আরেকটা বেজিয়ার কার্ভ একইভাবে অন্য আমাদের 4 টে ডাটা পয়েন্টগুলো আছে সুতরাং সেই দিকে একটা পৃষ্ঠতল একটা বেজিয়ার কার্ভ পাঠাও যাতে ঐ বস্তুর ওপর একটা মুক্ত পৃষ্ঠতল গঠনের একটা অবস্থায় আমরা থাকবো কেবল 16 টা ডাটা পয়েন্ট জেনে আমরা খুব মসৃণ একটা পৃষ্ঠতল গঠনের একটা অবস্থায় থাকবো আমাদের যে ডাটা পয়েন্ট গুলো আছে এই 1 2 3 4 এগুলোর দিকে যত্ন সহকারে দেখো 1 এর মত হয়তো 2 3 4 তলায় একটা 5 এবং এই রকম এগুলো হলো ডাটা পয়েন্ট গুলো যেগুলো আমাদের আছে এখন কাউকে একটা পৃষ্ঠতল গঠন করতে হবে কারণ এই ডাটা পয়েন্টগুলো ছড়িয়ে আছে সবথেকে ভালো কি উপায়ে কেউ বাস্তবে একটা পৃষ্ঠতল পেতে পারে সেই উদ্দেশ্যে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যদি আমাদের অন্তত 16 খানা বিন্দু থাকে এই বেজিয়ার কার্ভের নীতি ব্যবহার করে কেউ এই একটা মসৃণ পৃষ্ঠতল গঠন করতে পারে যেহেতু পৃষ্ঠতল গুলোর সাথে কার্ভগুলো নিজে থেকে থাকেনা যতক্ষণ না আমরা এই 4 টে বিন্দুগুলোর সমন্বয়ে কিছু সহগ দ্বারা ভারিত করে গণনা করি সুতরাং সেখানে এই কার্ভটা নেই আমাদের এই বিচ্ছিন্ন ডাটা পয়েন্টগুলো আছে সেখান থেকে আমরা এটা গঠনের চেষ্টা করছি প্রকাশভঙ্গির আরেকটা উপায় হলো এই ডাটা পয়েন্ট গুলো দিয়ে পৃষ্ঠতল গঠনের চেষ্টা করা যাকে B স্প্লাইন বলে যেগুলোকে বেসিস স্প্লাইন প্রযুক্তিও বলে যেহেতু এটা একটা ড্রইং কোর্স আমরা এই কার্ভগুলোর গাণিতিক সূত্রতে খুব বিস্তারিত যাবো না কিন্তু কেবলমাত্র একটা মোটামুটি ধারণার জন্য যে কোন প্রকারের প্রয়োগের ক্ষেত্রে কোন ধরণের কার্ভগুলো ভালো সেটা হল বিষয় আমরা এটা সম্পর্কে যেটা শিখতে চলেছি এই বেসিস স্প্লাইন প্রযুক্তিতে কোনো কিউবেক পলিনোমিয়াল এর বদলে আমরা পলিগন গুলো ব্যবহার করতে চলেছি সুতরাং কোনো কিউবেক পলিনোমিয়াল ব্যবহারের পরিবর্তে যদি আমরা এই পলিগন গুলো পেতে চাই আমরা সেগুলোকে বেসিস স্প্লাইন হিসাবে ডাকি বেসিস স্প্লাইন বলার বদলে একটা ছোট প্রকাশভঙ্গি হিসাবে B স্প্লাইন শব্দটা প্রথম আইজ্যাক জ্যাকব শোয়ানবার্গ দ্বারা উদ্ভাবিত হয় n ক্রমের একটা স্প্লাইন অপেক্ষক হল একটা n বিয়োগ 1 ডিগ্রী এর x সূচক চলরাশি বিশিষ্ট একটা পিসওয়াইজ পলিনোমিয়াল অপেক্ষক যে জায়গায় পিস গুলো মিলিত হয় সেগুলো নট হিসাবে পরিচিত স্প্লাইন অপেক্ষকগুলোর প্রধান ধর্ম হলো যে তারা এবং তাদের ডেরিভেটিভগুলো নটগুলোর মাল্টিপ্লিসিটি এর উপর নির্ভর করে ধারাবাহিক নাও হতে পারে এই নটগুলো কতটা জটিল হতে পারে তার ওপর নির্ভর করে আমরা মসৃণ কার্ভগুলো পেতে পারি এবং বেজিয়ার কার্ভগুলোর জন্য আমরা যেমন কিউবিক পলিনোমিয়ালগুলো ব্যবহার করি সেরকম কিছু আমরা ব্যবহার করবো না বরং এখানে আমরা পলিগন গুলো ব্যবহার করবো এই পলিগন গুলো সযত্নে ঠিকঠাক করে আমরা পৃষ্ঠতল গঠনের একটা অবস্থায় থাকবো উদাহরণ হিসেবে আমাদের এই ডাটা পয়েন্টগুলো আছে সবথেকে সহজ পলিগন যেটা আমি বাস্তবে ফিক্স করতে পারি খানিকটা সেটা হলো একটা টেল এর মতন একটা আয়তাকার টেল আমি বসাতে পারি হয়তো বাস্তবে আমি একটা রম্বস অথবা হয়তো একটা ত্রিভুজ প্রকৃতপক্ষে গঠন করবো সুতরাং এই প্রকারের বস্তুগুলো পরিবর্তিত করে আমি পৃষ্ঠতল গঠনের একটা অবস্থায় থাকবো সুতরাং ঐ পলিগন গুলো নিয়ন্ত্রণ মারফত এটা হেক্সাগন ডোডেকহেড্রন এবং প্রভৃতি বিষয় বস্তু হতে পারে আমরা একটা সুন্দর পৃষ্ঠতল গঠনের একটা অবস্থায় থাকবো n ক্রমের B স্প্লাইন গুলো একই ক্রমের জন্য একই নটগুলোতে সংজ্ঞায়িত স্প্লাইন অপেক্ষকগুলোর জন্য বেসিস অপেক্ষক যার অর্থ সমস্ত সম্ভাব্য স্প্লাইন অপেক্ষক B স্প্লাইন গুলোর রৈখিক সমবায় হিসেবে তৈরি করা যেতে পারে সুবিধা হলো তোমরা বাস্তবে এটাকে রৈখিক অপেক্ষকগুলো হিসাবে জুড়তে পারো এটাই হলো সুবিধা যা আমরা এই B স্প্লাইন গুলো দিয়ে পাবো এবং প্রত্যেকটা স্প্লাইন অপেক্ষকের জন্য সেখানে কেবলমাত্র একটা অদ্বিতীয় সমবায় আছে যখন তোমরা সেটা ব্যবহার করবে সেখানে সেই পৃষ্ঠতল গঠনে কোনো মাল্টিপ্লিসিটি থাকবে না তোমাদের একটা অদ্বিতীয় প্রকাশভঙ্গি হবে উদাহরণ হিসেবে যেমন যদি তোমরা জাহাজের হালগুলো এবং প্রভৃতি গঠন করতে চাও সাধারণত এই B স্প্লাইন পৃষ্ঠতল গুলো খুবই জনপ্রিয় যদি তোমরা কোনো CAD সফটওয়্যার যেমন হয়তো সলিড ওয়ার্কস অটোক্যাড অথবা ওপেন জি এল এই বিকল্পগুলো তোমার থাকবে এগুলো হলো এমন প্রকারের সফটওয়্যার যেখানে তোমাদের এই প্রকারের বিকল্পগুলো থাকবে যেমন তোমরা কি এটাকে বাস্তবে B স্প্লাইনগুলো অথবা বেজিয়ার কার্ভ গুলো অথবা হারমাইট বেসিস অপেক্ষক গুলো এবং প্রভৃতির দ্বারা ইন্টারপোলেট করতে চাইছো আরেক প্রকারের প্রকাশভঙ্গি হলো গর্ডন পৃষ্ঠতল গুলোর দ্বারা সুতরাং এই প্রকারের গর্ডন পৃষ্ঠতলকে ফ্রী ফর্ম সারফেস মডেলিং বলা হয় যার অর্থ তোমাদের ডাটা পয়েন্ট গুলো আছে তোমরা বাস্তবে ড্রাগ ড্রপ করতে পারো যাতে স্বাভাবিকভাবেই সেই ক্যাড সফটওয়্যারে পৃষ্ঠতল গুলো ঠিকঠাক হয় সুতরাং তোমরা G 1 G 2 কার্ভের একটা নেটওয়ার্ক পাবে উদাহরণ হিসেবে যদি আমি এরকম বলি যে এটা হলো একটা কার্ভ তোমাদের আরেকটা কার্ভ থাকবে তোমাদের আরেকটা কার্ভ থাকবে এবং তোমাদের এখানে এবং সেখানে বিচ্ছিন্ন ডাটা পয়েন্টগুলো থাকবে এখন তোমাদের CAD সফটওয়্যার ব্যবহার করে এখানে ওখানে তোমাদের মাউস সরিয়ে তোমরা কেবল ডাটা পয়েন্টগুলোর একটা নিতে পারো সুতরাং সেই পৃষ্ঠতলের পরিবর্তনগুলো তোমরা দেখা শুরু করছো এবং তোমরা সযত্নে তোমাদের পৃষ্ঠতল গুলো সেই সমস্ত বিন্দু গুলোতে টানছো সুন্দরভাবে ম্যাপ করছো একটা মসৃণ প্রকারের পৃষ্ঠতল পাবার জন্য সেই প্রকারের পৃষ্ঠতল গুলোকে আমরা গর্ডন পৃষ্ঠতল বলে থাকি নির্দিষ্ট কিছু প্রকারের সম্পর্ক মেনে চলে যেমন তোমাদের G 1 কার্ভ G 2 কার্ভগুলো এবং এই G 1 G 2 কার্ভগুলোর ছেদবিন্দু সম্ভবত নির্দিষ্ট কিছু ব্লেন্ডিং অপেক্ষক মেনে চলে উদাহরণ হিসেবে যেমন এই পৃষ্ঠতল গুলোতে তোমাদের প্রচন্ড রকম একটা পরিবর্তন আছে যেমন তোমরা একটা অটোমোবাইল ইঞ্জিন সিলিন্ডার তৈরি করছো যাতে সেখানে মাফলার গুলো থাকবে এই পাইপলাইন গঠনে সেখানে হঠাৎ করে পরিবর্তন হবে তাহলে সব থেকে ভালো উপায় যেভাবে তোমরা গঠন করতে পারো তা হলো এই গর্ডন পৃষ্ঠতল গুলো এখানে সেই প্রকারের বস্তু দেখানো হয়েছে খানিকটা চোঙাকৃতি একটা সুন্দর পৃষ্ঠতল হঠাৎ করে এসেছে সেখানে একটা বাম্প ঘটেছে সেখানে এক প্রকারের ডেন্ট ও আছে সুতরাং তোমরা সেটা মারফত বাস্তবে একটা সুন্দর ফিট করতে চাইছো অথবা হয়তো তোমরা বায়োমেডিক্যাল ক্ষেত্রে কাজ করছো তোমাদের ফিমার অথবা হাড়ের গঠন গুলো নিয়ে এগুলো কেবলমাত্র খুব মসৃণ কার্ভের দ্বারা বর্ণনা করা যায় এই হাড় গুলোতে হঠাৎ করে পরিবর্তন ঘটতে পারে তোমরা প্রকৃতপক্ষে সেই প্রকারের বস্তুগুলো পুনর্গঠন করতে চাও তারপর সেটার দিকে দেখার সব থেকে ভালো উপায় হলো এই গর্ডন পৃষ্ঠতল গুলো ব্যবহার করে এটা প্রয়োজনীয় নয় যে হিপ বোন জয়েন্ট প্রকারের জিনিসগুলো গোলাকার হতে হবে এতে কিছু বিশেষ প্রকারের কার্ভ থাকতে পারে সুতরাং যখন তোমরা প্রকৃতপক্ষে ক্যামেরাগুলো দিয়ে ছবি নাও তোমাদের আলাদা আলাদা ডাটা পয়েন্টগুলো হবে এখন তোমরা এটাকে পুনর্গঠন করতে চাও এবং তোমাদের সমগ্র তথ্য স্থানান্তর করতে চাও তোমাদের 3D প্রিন্টিং বস্তুতে তারপরে তোমরা যেটা করবে তা হলো তোমরা সেই পিক্সেল সংক্রান্ত তথ্য গুলো ব্যবহার করে এই গর্ডন পৃষ্ঠতলগুলো গঠন করার চেষ্টা করবে এবং কম্পিউটার কে অথবা সেই মেশিন উপাদানকে এটা শেখাবে এটাকে এই উপায়ে প্রিন্ট করবে সেই উদ্দেশ্যে এই প্রকারের গর্ডন পৃষ্ঠতল গুলো ব্যবহার করা হবে বিশেষ করে জেট ইঞ্জিন ডাক্ট গুলো এবং অন্য প্রকারের বিষয়গুলো যেখানে নির্দিষ্ট প্রকার ছিন্নকরণ ঘটে থাকে তোমরা এই গর্ডন পৃষ্ঠতল গুলো ব্যবহার করবে অন্য প্রকারের পৃষ্ঠতল গুলো হলো কুনস পৃষ্ঠতল বিশেষ করে B স্প্লাইন গুলো বেসিস স্প্লাইন গুলো জনপ্রিয় যখন সীমানা গুলো মুক্ত তোমাদের বিচ্ছিন্ন ডাটা পয়েন্টগুলো আছে কিন্তু এই বিচ্ছিন্ন ডাটা পয়েন্টগুলো কোনো সীমানা গঠন করেনি বস্তুর ভেতরে কোথাও তোমাদের এটা আছে তারপরে তোমরা B স্প্লাইন গুলো ব্যবহার করবে কিন্তু যদি এই ডাটা বিন্দুগুলো একটা নির্দিষ্ট প্রকারের সীমানার ওপর থাকে আমরা এই কুনস পৃষ্ঠতল গুলো নিয়োগ করবো এবং এই কুনস পৃষ্ঠতল গুলো আনুমানিকভাবে আরো ভালো সুতরাং কুনস কম্পিউটার গ্রাফিক্সের ক্ষেত্রে একজন বিশিষ্ট বিশারদ তিনি MIT তে প্রফেসর ছিলেন এবং ইঞ্জিনিয়ারদের জন্য এই টুল গুলো ডিজাইন করার ক্ষেত্রে তিনি প্রভূত সময় ব্যয় করেছেন সুতরাং খানিকটা যেমন এখানে আছে একটা বিমূর্ততার মধ্যে আমাদের এই কার্ভ আছে অথবা সেই নির্দিষ্ট কার্ভে ডাটা পয়েন্ট গুলো আছে এবং সেগুলো সীমানা গুলো গঠন করেছে এই ডাটা পয়েন্ট গুলো গঠন করার সব থেকে ভালো উপায় কি সেটার ভেতরে একটা পৃষ্ঠতল যার সম্পর্কে আমাদের কোনো তথ্য নেই আমাদের শুধু এই সীমানা সম্পর্কে তথ্য আছে সেই পৃষ্ঠতলটা সব থেকে ভালো কি উপায়ে আমি গঠন করতে পারি দেখার জন্য এটা খুবই সুন্দর কিন্তু গঠনের অর্থ হলো এর জন্য সামান্য কিছু গাণিতিক দক্ষতার প্রয়োজন সুতরাং যেকোনো CAD সফটওয়্যার সেই প্রকারের পৃষ্ঠতলগুলো গঠনের জন্য প্রকৃতপক্ষে পেছন থেকে সেই প্রোগ্রামিং টা চালিয়ে যায় একটা কুনস প্যাচ বিভিন্ন পৃষ্ঠতল গুলোকে একত্রে সহজভাবে যুক্ত করার জন্য কম্পিউটার গ্রাফিক্সে এবং কম্পিউটেশনাল মেকানিক্স প্রয়োগগুলিতে ব্যবহৃত বহুবিধ পরামিতির একটা প্রকার বিশেষ করে ফাইনাইট এলিমেন্ট পদ্ধতি এবং বাউন্ডারি এলিমেন্ট পদ্ধতি গুলোতে তোমরা প্রকৃতপক্ষে ডোমেন গুলোর সমস্যাগুলো উপাদানগুলোতে মেস করতে চাইছো এবং এই রকম এই কুনস পৃষ্ঠতল গুলো খুবই জনপ্রিয় সুতরাং অবকল সমীকরণগুলোর সমাধান করে ক্ষেত্রগুলো বোঝার জন্য সেখানে নিশ্চিত প্রকারের কিছু গাণিতিক প্রক্রিয়া আছে যেগুলোকে আমরা ফাইনাইট এলিমেন্ট পদ্ধতি বলি এই নির্দিষ্ট বিষয়গুলোর একটায় তোমাদের সীমা শর্ত থাকবে এবং হয়তো তোমরা প্রকৃতপক্ষে একটা মসৃণ পৃষ্ঠতল প্রকাশ করতে চাইছো তারপরে তোমরা এই কুনস পৃষ্ঠতল নিয়োগ করছো এমনকি সেই ছবিতে স্থানীয়ভাবে জুম করে মেস করা যেতে পারে এই কুনস পৃষ্ঠতলগুলো সব সময়ই সহায়ক এবং আরো এই কুনস পৃষ্ঠতল গুলোর উপর লোকেরা ব্লেন্ডিং ব্যবহারের চেষ্টা করে এই পৃষ্ঠতল গুলোকে মসৃণ করার চেষ্টা করে এবং এমনকি যদি তোমরা জুম করো সেই পিক্সেলের পরিবর্তন ঘটা উচিত নয় সেই প্রকারের প্রযুক্তিগুলোই লোকেরা ব্যবহার করে সেটার জন্য তারা বাইলিনিয়ার এবং বাইকিউবিক প্রকারের ইন্টারপোলেশন গুলোও ব্যবহার করে সুতরাং এখানে আমরা যেটা দেখছি তা হল মূলত এই ইঞ্জিন ডাক্ট এরোপ্লেন গুলো জেট ইঞ্জিন গুলোতে তোমাদের ডানাগুলোর ওপর যেটা থাকে সেটা হলো এটা যেমন জেট ইঞ্জিনগুলোর মত কিছুতে যা বায়ু অধিকৃত করে একটা জ্বালানি রাখে এটাকে প্রজ্বলিত করে যাতে সেই নিষ্কাশিতটা বেরিয়ে আসে এবং সেটা ইঞ্জিনের ঘাত সরবরাহ করতে পারে সুতরাং এই ডাক্ট গুলো সব সময় কিছু বিশেষ প্রকারের গঠন সম্পন্ন হয় যদি তোমরা সেটার দিকে দেখো তারা সেই দিকগুলোতে সুন্দরভাবে মোড়ে এবং পাকায় সেই প্রকারের পৃষ্ঠতলগুলো গঠনের জন্য এই কুনস পৃষ্ঠতল গুলো খুবই জনপ্রিয় সুতরাং সেটা ছাড়া যখন তোমাদের এই কার্ভগুলো থাকে প্রান্ত গুলোতে আমরা বাস্তবিক ভাবে খুব তীক্ষ্ণ বিষয়গুলো চাইনা এই তীক্ষ্ণ প্রান্তগুলো তৈরি করা সবসময়ই খুব কঠিন ও বটে আমরা এটাকে রাউন্ড অফ করতে চাই সেই প্রকারের বিষয়গুলো যদি আমরা করতে যাই আমরা সেই পৃষ্ঠতল গুলোর ফিলেট বলি উদাহরণ হিসেবে আমাদের একটা পাত আছে একটা আয়তাকার পাত এবং আবার আমরা আরেকটা দিয়ে যুক্ত করতে চাচ্ছি আমাদের তীক্ষ্ণ প্রান্তগুলো আছে আমরা সেই তীক্ষ্ণ প্রান্তগুলো চাইনা আমরা যেটা করি সেটা হলো আমরা সেই পৃষ্ঠতল অপসারণের চেষ্টা করি এটাকে খানিকটা মসৃণ তৈরি করার জন্য উদাহরণ হিসেবে এখানে সেই আয়তাকার অংশে আমাদের মসৃণ কোণাগুলো আছে তীক্ষ্ণ প্রান্তগুলোর জন্য আমরা এটাকে এড়াতে চেষ্টা করি কারণ এটা আমাদের উৎপাদনশীলতার ওপর প্রভাব ফেলতে পারে অথবা ক্ষতি করতে পারে অথবা হয়তো আঁচড়ের দাগ তৈরি হতে পারে তাই সেই নির্দিষ্ট প্রকারের পৃষ্ঠতল বজায় রাখা কঠিন সুতরাং আমরা এটাকে সব সময় রাউন্ড অফ করি সেই প্রকারের বিষয়গুলোকে আমরা ফিলেট পৃষ্ঠতল বলে থাকি একটা ফিলেট পৃষ্ঠতল হলো একটা বৃত্তাকার কোণ যা অন্য দুটো পৃষ্ঠতলের প্রান্ত গুলোকে সংযুক্ত করে সহজতম উপায় হল তোমরা একটা বক্রতা ব্যাসার্ধ নাও একটা কেন্দ্র সেখান থেকে তোমরা পাতিত করো এই কার্ভ গুলোকে একটা ট্যানজেন্ট হিসেবে যুক্ত করতে এবং অবশিষ্ট উপাদান সরাতে এবং সেই তথ্য বহিস্কৃত করতে যাতে তোমরা একটা ফিলেট পৃষ্ঠতল পাও এখানে আমাদের আরেক প্রকারের প্রকাশভঙ্গি আছে তোমাদের এই আয়তাকার পাতটা আছে তোমরা এই মসৃণ পৃষ্ঠতল গঠন করার চেষ্টা করছো এবং এই অংশগুলোকে জুড়তে চেষ্টা করছো সেটাই হলো আমরা যেটাকে ফিলেট পৃষ্ঠতল বলি একইভাবে এটার দিকে দেখা যাক হয়তো তোমাদের অটোমোবাইল কার উইন্ডশীল্ড গুলো আছে যাদেরকে এই বস্তুর সঙ্গে সুন্দরভাবে সারিবদ্ধ হতে হবে এটা তীক্ষ্ণ পরিবর্তন হওয়া উচিত নয় সেই উদ্দেশ্যে ও আমরা ফিলেট পৃষ্ঠতল গুলো ব্যবহার করি যখনই তোমরা এই ফিলেট পৃষ্ঠতল গুলো ব্যবহার করতে যাও ব্যবহারের জনপ্রিয় উপায় হলো B স্প্লাইন পৃষ্ঠতল গুলো কেউ বাস্তবিকভাবেই এটা ব্যবহার করতে পারে এক বিন্দু থেকে অন্য বিন্দুগুলোতে তারা সুন্দরভাবে ম্যাপ হবে একইভাবে একটা CAD সফটওয়্যারে আমরা অন্য এক প্রকারের পৃষ্ঠতল গুলো ব্যবহার করি যাদের অফসেট পৃষ্ঠতল নামে ডাকা হয় তোমাদের একটা পৃষ্ঠতল আছে তার সাপেক্ষে একটা অফসেট সহ একটা পৃষ্ঠতল একই প্রকারের পৃষ্ঠতল আমরা এটায় গঠন করতে চাই উদাহরণ হিসেবে আমার একটা চোঙ আছে ধরি উদাহরণ হিসেবে আমার একটা চোঙ আছে সেটার চারিদিকে আমি আরেকটা সমকেন্দ্রীয় চোঙ পেতে চাই যদি আমি সেই প্রকারের বিষয়গুলো গঠন করতে চাই এই পৃষ্ঠতল গুলোকে আমরা অফসেট পৃষ্ঠতল বলে থাকি এখানে আমাদের কিছু অ্যাসবেস্টস প্রকারের শীট আছে ছাদটা একটা সমান্তরাল বিষয় আমরা গঠন করতে চাই সেটাই হলো যেটাকে আমরা এখানে অফসেট পৃষ্ঠতলগুলোও বলছি সেটাতে দেখার সহজতম উপায়গুলোর মধ্যে একটা উপায় হলো এটা হচ্ছে কার্ভ অথবা পৃষ্ঠতল যেটা আমাদের আছে প্রথমে সেটাতে সেই অভিমুখের অভিলম্বে একটা বিন্দু গঠন করো একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো যেখানে পৃষ্ঠতলটা একটা স্পর্শবিন্দু সেটাকে নাও খানিকটা যেমন আমাদের এখানে একটা অফসেট দূরত্ব সহ একটা বিন্দু আছে এটাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকো এখন আমরা সেখানে একটা ট্যানজেন্ট আঁকতে চলেছি সুতরাং এর অর্থ আমাদের সেই বিন্দুটা আছে সুতরাং এখন এই বিন্দুগুলো কে যুক্ত করে একটা অফসেট পৃষ্ঠতল গঠন করো এটা হল সবথেকে সহজ উপায়ে যেভাবে কেউ বাস্তবে যেকোনো অফসেট গঠন করতে পারে যদি আমরা সত্যিই সেই কার্ভের গুণমামনের উন্নতি সাধন করতে চাই আমরা বিশেষ প্রকারের কার্ভগুলো ব্যবহার করবো সেখানে আরেকটা পরিভাষাও আছে যেটা আমরা ব্যবহার করি যখন আমরা এই তিনটি বস্তুগুলো সফটওয়্যার ব্যবহার করে করি যেটাকে আমরা বলি চাম্পার একটা চাম্পার হল মূলত একটা তলে উপাদান সরানো আমরা এটাকে রাউন্ড অফ করবো না বরং আমরা সরাসরি একটা তলের মতন সেই উপাদান বাদ দেবো বা সরিয়ে দেবো কেটে নেবো উদাহরণ হিসেবেযদি আমরা প্ল্যানার ভিউ তে এটার দিকে দেখি ধরা যাক এটা হল বস্তু যেটা আমাদের দ্বিমাত্রিক তলে আছে আমরা সত্যিই সেই উপাদানটা সরাতে চাই অতিরিক্ত থেকে যাওয়া উপাদানটা কেটে সরাতে চাই আমরা যদি সেটা করেই আমরা সেটাকে চাম্পার হিসাবে বলে থাকি এখন আমরা এটাকে রাউন্ড অফ করতে চাইলে তবে আমরা ফিলেট বলবো উদাহরণ হিসেবে এখানে স্থাপত্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাক তাজ মহলের কাছে সেখানে একটা প্রবেশ দ্বার আছে সেই দুর্দান্ত মিনার যদি তোমরা এই স্তম্ভগুলোর দিকে দেখো এগুলো গোলাকৃতি প্রকারের স্তম্ভ মিনার নয় এগুলো খানিকটা পাতের মতন দেখতে পরের পাতটা আরেকটা পাতের সঙ্গে সংলগ্ন যদি সেটাতে আমরা সেই ধারালো কাট গুলো পাই আমরা এটাকে চাম্পার করা বলি চাম্পার করা হলো একটা ভালো কাটা অংশ যেটা আমাদের থাকবে কারণ স্থাপত্যের দৃষ্টিভঙ্গি থেকে তোমরা হয়তো সেই প্রকারের বিষয়গুলো পেতে চাও তোমরা সেই চাম্পার পৃষ্ঠতল গুলোতে কোনো প্রকারের ছবি আটকাতে চাইলে একটা বাঁকা পৃষ্ঠতলের বদলে তোমাদের সমতল পৃষ্ঠতলের প্রয়োজন হবেতবে এই তোমরা চাম্পার করতে যেতে পারবে সুতরাং পরের ক্লাসে আমরা সলিড ওয়ার্কস সম্পর্কে শিখবো এবং কয়েকটা উদাহরণ অনুশীলন করবো যে কিভাবে সেই টুলগুলো ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে শিখবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ